সুতরাং পরবর্তীতে আমাদের এই সার্কিট মডেলের ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে এয়ার গ্যাপ টর্ক এবং পাওয়ার আউটপুট জুড়ে পাওয়ার এর মান নির্ণয় করতে হবে সুতরাং এর আগে ইন্ডাকশন মেশিনের প্রিন্সিপাল অফ অপারেশন সম্পর্কে আমরা আলোচনা করেছি যে যখন রটারটি শর্ট সার্কিট হয় তখন এটি স্টেটর ম্যাগনেটিক ফিল্ড দিকে যেতে থাকে কিন্তু এটি কখনই n ns অর্জন করবে না তাহলে টর্ক আসলে 0 হবে এবং π r পোল এর জন্য সেই ফিল্ড ফ্লাক্স এবং তার পথটি একে অপরের সাথে স্টেশনারী হয় এবং টর্কের মধ্যে ইন্টারেকশন ঘটে এখানে চিত্রটিতে দেখুন এটির fr এর দিকে ডেভলপমেন্ট হবে এবং যে অবশেষে রটার স্টেটর ম্যাগনেটিক ফিল্ড এর দিকে ঘোরে n গতির সঙ্গে কিন্তু n ns এর থেকে কম এটা হতে পারে না অর্থাৎ এটি একটি স্থির গতিতে পৌঁছাবে অর্থাৎ সার্কিট মডেলের ডেভলপমেন্ট এবং এই বিষয়টি আসলে কঠিন নয় কেবল আমাদের কিছুটা বোঝার প্রয়োজন সুতরাং এখন এয়ার গ্যাপ টর্ক এবং পাওয়ার আউটপুট জুড়ে স্টেটর এবং রটারের মধ্যে একটি একটি গ্যাপ এবং এবং একটি পাওয়ার আছে ইনপুট পাওয়ার এর থেকে যদি রটারের কথা মনে হয় সেটা স্টেটরের ইনপুট পাওয়ার এর স্টেটরের লস হবে সেই শক্তিটি আসলে এয়ার গ্যাপের মাধ্যমে স্থানান্তরিত হবে যেখানে সেই ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সুতরাং এটি রটার ইনপুট হবে তাই এই কারণেই আমরা এয়ার গ্যাপ জুড়ে পাওয়ার এর কথা চিন্তা করতে পারি তার মানে পাওয়ার আসলে এয়ার গ্যাপ দিয়ে ট্রান্সফার হয় যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে সুতরাং এই এয়ার গ্যাপ জুড়ে পাওয়ার টার্মিনোলোজির মধ্যে এমন কোন বিভ্রান্তি নেই সুতরাং এই চিত্রটি দেখুন আমরা এর নামকরণ এবং অন্যান্য বিষয়ে পরে আসব এখন যদি ডায়াগ্রামের দিকে তাকান এই বিন্দু এখানে a এবং b এবং এই দিকে এই অংশটি হল স্টেটর রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স এটি হল কোর লস কম্পোনেন্ট এবং এটি হল ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং এটি b এটি PG সুতরাং এটি এর পাওয়ার ফেজ আমরা পরে এই Pa এবং PG নিয়ে আলোচনা করব এবং এই দিকটি রটার সাইডে থাকে এবং এটি r2S যে কারণে এই অংশটি একটি ভ্যারিয়েবল পার্ট হয় এটি স্লিপের উপর নির্ভর করে সুতরাংRefer Time 0311 এটা আসলে রটার সাইডে পাওয়ার ইনপুট সুতরাং এটি I1 এটি I2 এবং এটি হল I₀ ট্রান্সফরমার সার্কিটের এখানে এটি r2S হয় কারণ এটি একটি রোটেটিং ডিভাইস সুতরাং এই ক্ষেত্রে সার্কিটটি ইলেকট্রিক টার্মিনাল অতিক্রম করছে এখানে ab হল টার্মিনাল এখানে চিত্র 10 এর চিহ্নটি লক্ষ্য করুন প্রতি ফেজে ইলেকট্রিক পাওয়ার ইনপুট স্টেটর কপার লসের এবং আয়রন লস এর মানকে নির্দেশ করে সুতরাং এটি এখানে I2 R হল আয়রন লস এবং এখানে I12 r1 হল স্টেটরের কপার লস এবং সেইজন্য পাওয়ার স্টেটর থেকে রটারে এয়ার গ্যাপ ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে স্থানান্তরিত হয় অর্থাৎ এখানে এয়ার গ্যাপ এর পাওয়ার এর মান n হবে সুতরাং এটি 3 ফেজ এ PG হবে সুতরাং চিত্র 10 থেকে PG হবে 3 I22 r2 S এখানে চিত্রটি হল PG যা 3 ফেজ পাওয়ার হয় সুতরাং 3 ফেজ পাওয়ার হবে 3 I2 2 r2 S অর্থাৎ আসলে PG হল এয়ার গ্যাপ জুড়ে পাওয়ার এখানে এর মান 3 I2 2 r2 এটি মূলত রটার কপার লস তাই এই রটার কপার লস স্লিপ PG হয় অর্থাৎ এখানে স্লিপ হল S সুতরাং SPG বা রটার কপার লস Pcr S PG হবে অর্থাৎ S PG 3 I2 2 I2 হবে অতএব এখানে p রটার কপার লস এর মান লিখতে পারেন SPG 3 I2 2 r2 এটি হল সমীকরণ 20 এখন মেকানিক্যাল পাওয়ার আউটপুট হল গ্রস পাওয়ার যেখানে Pm PG হবে অর্থাৎ এয়ার গ্যাপ জুড়ে পাওয়ার এই রটার কপার লস এর মান দেয় সুতরাং এটি হবে Pm PG 3 I2 2 r2 কিন্তু এখানে PG 3 I2 2 r2 S হয় অর্থাৎ এখানে এই PG এর জন্য 3I2 2 r2 S হবে এবং এই অংশটি Pm PG 3 I2 2 r2 S হয় সুতরাং এই অংশটি হয় PG 1 S PG এটি 21 নং সমীকরণ এখন এর মানে হল এই 3 গুন গ্রস মেকানিক্যাল পাওয়ার আউটপুট যা আসলে 3 ফেজ হয় অর্থাৎ রেজিস্ট্যান্সের ইলেকট্রিক পাওয়ার শোষণ করার পরিমাণ হবে r2 1S 1 এখানে মেকানিক্যাল পাওয়ার আউটপুট দেখানো হয়েছে আমরা দেখব যে চিত্র 10 থেকে তাই চিত্র 11 এর মতো আঁকা যেতে পারে এখানে এই r2 S লেখা সম্ভব অর্থাৎ r2 r2 1S 1 হবে অর্থাৎ r2 যোগ করতে হবে সুতরাং এটি এই অংশটির লোড রেজিস্ট্যান্স হবে অতএব এটি x 2 এবং এখানে r2 রটার রেজিস্ট্যান্স হবে অর্থাৎ এখানে r2 1 আসলে লোড রেজিস্ট্যান্স সুতরাং এই r2S এর এখানে r2 r2 1S 1 হবে সুতরাং এইভাবে আমরা গাণিতিকভাবে এটি প্রকাশ করতে পারি সুতরাং এটি লোড রেজিস্ট্যান্স তাই 11 চিত্রে এটিকে লোড রেজিস্ট্যান্স হিসাবেও চিহ্নিত করা হয়েছে এখন 21 সমীকরণ থেকে লক্ষ্য করা যাচ্ছে যে মেকানিকাল পাওয়ার আউটপুট হল একটি রটারে প্রদত্ত মোট পাওয়ার এর 1 S এর ফ্যাক্টর আমরা আগে Pm 1 SPG পেয়েছি এখানে Pm সমীকরণ 21 এর ক্ষেত্রে 1 S PG যেখানে PG এয়ার গ্যাপ পাওয়ার এবং PV মেকানিক্যাল পাওয়ার আউটপুট এর মান 1 হয় সুতরাং এটি আমি কেবল সেই ভাষাতে লিখছি যখন সমীকরণ 20 অনুসারে এর S এর একটি ভগ্নাংশ রটার কপার লস হয়ে যায় এখন সমীকরণ 20 তে কপার লস S PG যেখানে এয়ার গ্যাপ পাওয়ার কপার লস এর ফ্যাক্টর হবে এবং এটি Pm হবে PG তাই এটি PG SPG সুতরাং এটি রটার কপার লস এর মান হবে সুতরাং এটি স্পষ্ট যে ইন্ডাকশন মোটরের উচ্চ স্লিপ অপারেশন অত্যন্ত অকার্যকর হবে যদি খুব হাই স্লিপে কাজ করা হয় সুতরাং যাকে ইনেফিসিয়েন্ট বলা হবে অর্থে S PG এর কপার লস S যদি বেশি হবে সুতরাং সমীকরণ 5 থেকে আমরা S 1 nn s পাবো সুতরাং একই জিনিস 1 ωω S ও লব এবং হরকে 2 π দ্বারা গুণ করতে হবে সুতরাং এখানে 2 π n এর মান ω এবং 2 π n S হল ω S হবে অর্থাৎ এটি সিনক্রোনাস স্পীড হবে অতএব ω ω যা রেডিয়ান প্রতি সেকেন্ডে হবে এটি হল সমীকরণ 22 এখন ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক পাওয়ার টর্ক অ্যাঙ্গুলার স্পিড হবে সুতরাং ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক বিকশিত হয় যদি এটি ω ω S এর উভয় পাশে t দ্বারা গুণ করে ω T এর মান 1 S ω ST হবে এটি সেই পরিকল্পিত চিত্র যেখানে f 1 f 2 fr এবং টর্ক এর দিক নির্দেশ করা হয়েছে সুতরাং ω ω S এর উভয় পার্শ্ব T দ্বারা বিভক্ত হবে আসলে এখানে Pm ω T সুতরাং এবং এছাড়াও Pm ω 1 S PG হয় অতএব অতএব এই টর্ক 1 S মানে ω ST 1 SPGসুতরাং 1 S বাতিল করা হবে সুতরাং ω ST PG অতএব T PGω S তাই তার মানে আমার PG 3 I2 2 r2 S by ω S নিউটন মিটার হবে অর্থাৎ এটি হল 23 নং সমীকরণ এখন এখানে মনে রাখার সুবিধার্থে একটি কম্পিউটেশনাল পদ্ধতিতে তৈরি করা যায় সুতরাং এই ক্ষেত্রে আমরা যা করেছি তা হল কোর লস কম্পোনেন্ট সরানো হয়েছে এবং এটিকে বলে স্টেটর সাইড এটি ম্যাগনেটিক পার্ট এবং এটি হল x 2 এবং এই r2S হয় তাই এখানে শুধু সার্কিটটি দেখুন সুতরাং এই ab অংশটিকে এয়ার গ্যাপ জুড়ে এই শক্তি দেওয়া হয় PG যা আমি ব্যাখ্যা করেছি এখানে ab দেওয়া আছে সুতরাং আমাদের এখন Zf খুঁজে বের করতে হবে সুতরাং এটি আসলে Z f দেওয়া হয়েছে কারণ এটি আসলে সিরিজ প্যারালাল সার্কিট সুতরাং এই x 2 r2 S হল r2 S x 2 এটি jx m এর প্যারালাল হয় সুতরাং jxm এটি r2 S j x 2 এর প্যারালাল হবে এটি যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে Rf j x f এটি গণনা করার পর বাস্তব এবং ইমাজিনারি পার্টকে আলাদা করতে পারে আমি এটা করছি না আমি অনুরোধ করছি এটা আপনারা করুন সুতরাং এটি ইতিমধ্যেই একক ফেজ এসি সার্কিট এর জন্য PG Rf jx f হবে সুতরাং PG 3 I1 2 Rf কারণ এটি ইকুইভ্যালেন্ট হয় সুতরাং পাওয়ার অ্যাক্রস দা এয়ার গ্যাপ এর মান হবে 3 I1 2 Rf কারণ সেই সময়ে যদি আমি এখানে এটি তৈরি করি তাহলে তাতে কী হবে একটি ইকুইভ্যালেন্ট সার্কিটটি তৈরি করুন এটি আমার r1 এটি আমার x1 এবং এটি আমার Rf এবং এটি আমার xf এখন এই সার্কিটটি বন্ধ থাকে এবং এই কারেন্ট I1 হয় তাই jx1 jx jxf এগুলি বোধগম্য হবে তার মানে PG এই বিন্দুটিকে আসলে a এবং এই বিন্দুটি b হবে সুতরাং PG আসলে একই I1 কারেন্ট এখন প্রবাহিত হওয়ার পরে এটিকে ইকুইভ্যালেন্ট বলা যায় তাই এটি I1 সুতরাং PG হবে 3 I1 2 Rf কারণ এটা আমার Rf এখানে এটা ছোট Rf লিখেছি সুতরাং আমি বলতে চাচ্ছি Rf ছোট rf হবে সুতরাং এটি ছোট rf এবং এটি 3 I1 2 Rf তাই এখানে টর্ক PGω S হবে সুতরাং 3 I12 Rf ω S এখানে দেখুন এটা ছোট Rf সুতরাং এটি কোনও বিভ্রান্তি হওয়া উচিত নয় সুতরাং এটি 24 নং সমীকরণ এখন পরেরটি হল টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক চিত্র 12 এর বাম দিকে সার্কিটের থেভনিন ইকুইভ্যালেন্ট খুঁজে বের করলে এটি সহজেই পাওয়া যায় সুতরাং এটি a b এবং এটি হল আমাদের 12 নং চিত্র সুতরাং থেভনিন ভোল্টেজ এবং থেভনিনের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স খুঁজে বের করতে হবে আমরা এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বা থেভনিন থিওরেম Thevenins theorem অধ্যয়ন করেছি সুতরাং এখানে যে শাখাটির কারেন্ট বের করতে আগ্রহী তা খুঁজে বের করার পরে আমরা থেভনিন ভোল্টেজ এবং থেভনিন ইম্পিডেন্স বা থেভিনিন DC সার্কিট রেজিস্ট্যান্স এর জন্য গণনা করেছি একইভাবে আমরা এটি করব সুতরাং এই সার্কিটের বাম দিকে আমরা এটি দেখতে পাব তাই এখানে তীর চিহ্নিত করা হয়েছে তাই আমি সার্কিটে যাচ্ছি না সুতরাং এটি এখানে যেভাবে আঁকা হয়েছে সেই অনুযায়ী এই জিনিসটি খুঁজে বের করুন j থেভনিন আক্ষরিক অর্থে r1 jx1 jx m এর প্যারালাল হয় সুতরাং এর ইকুইভ্যালেন্ট হল r থেভনিন jx থেভনিন এখন কারেন্ট গণনা করুন সুতরাং VThevenin v j x mr1 j x1e x m হবে সুতরাং এই দিকটি সেখানে নেই কারণ আমাদেরকে VThevenin গণনা করতে হবে এটি Vab হয় এখন এখানে ভোল্টেজ Vab b থেভিনিন হবে অতএব এটি আমাদের I হবে সুতরাং I আসলে v r1 jx1 xm হবে অতএব এটি b থেভিনিন হবে যেখানে Vab jxm হয় এখানে শুধুমাত্র আমি এই সিরিজের অংশটি বিবেচনা করছি সুতরাং VThevenin x m হবে সুতরাং এই রিয়্যাকট্যান্স xm এর জন্য এখানে r1 jx1 xm দিয়ে ভাগ করা হয়েছে সুতরাং এই কারণে এখানে আমরা VThevenin vjxm R1 JX1 xm লিখেছি এটি সমীকরণ 25 এবং এর সার্কিটটি 13 নং চিত্রে দেখানো হয়েছে যেখানে VThevenin হ্রাস হয় রেফারেন্স ভোল্টেজ হিসাবে এখানে এটি একটি ইলেকট্রিক্যাল ইউনিট হয় এখন এটি থেভনিন ইকুইভ্যালেন্ট হয় এটা VThevenin এটি r থেভনিন ও এটি x থেভনিন এবং এই r2 এর জন্য r2 r21S 1 হবে এটি লোড রেজিস্ট্যান্স এর অংশ এবং এখানে এটি ভ্যারিয়েবল দেখানো হয়েছে কারণ এই S পরিবর্তন হতে পারে কারণ স্লিপ পরিবর্তন হতে পারে সুতরাং এটি হল r থেভনিন এটি x থেভনিন এবং এটি হল b বিন্দু এবং তারপর এটি এখানে সংযুক্ত করা হয়েছে মূলত এটি x 2 r2S আমরা এভাবে লিখেছি সুতরাং তাই এটি I2 কারেন্ট এবং এটি ভোল্টেজ VThevenin হয় সুতরাং এখন চিত্র 13 থেকে I2 b থেভনিন R2S JX থেভনিন X2 এবং I22 b Thevenin 2 হবে ইতিমধ্যে আমরা সরাসরি একক ফেজ সার্কিট অধ্যয়ন করেছি এখন এখানে I2 2 VThevenin 2 এবং r Thevenin r2 S 2 x Thevenin x 2 S 2 হবে এটি 26 নং সমীকরণ এখন টর্ক p PGω S হবে সুতরাং PG 3 I2 2 r2 S ω S হবে সুতরাং এটি আমার 3ω S এবং এটি I2 2 এই রাশির বিকল্প হিসাবে এখানে r2 s হয় সুতরাং এখানে এটি টর্ক এর এক্সপ্রেশন হবে এবং এটি 27নং সমীকরণ হয় সুতরাং ভোল্টেজ এবং স্লিপের একটি ফাংশন হিসাবে বিকশিত টর্কের মান কে প্রকাশ করে স্লিপের একটি প্রদত্ত মানের জন্য যদি স্লিপ n হয় তাহলে টর্কটি থেভনিন ভোল্টেজের বর্গের সমানুপাতিক হয় এখন যদি স্লিপ ধ্রুবক হয় কারণ সমস্ত প্যারামিটার ধ্রুবক থাকে সুতরাং নির্দিষ্ট ভোল্টেজের টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক চিত্র 14 এ প্লট করা হয়েছে সুতরাং মোটরিং পার্ট বা ব্রেকিং পার্ট জেনারেট করা সম্পর্কে আমাদের কিছুটা শিখতে হবে তাই এই ডায়াগ্রামটি আমি একটি বই থেকে নিয়েছি এই অংশটি আসলে একটি মোটরিং অংশ এটি লেখা হয়েছে এই সাইড ব্রেকিং পার্ট এবং এটি ব্রেকিং মোড হয় সুতরাং আমরা জেনারেটিং মোড অধ্যয়ন করব না আমরা ব্রেকিং মোডও অধ্যয়ন করব না সুতরাং স্লিপ n S n কে n S দ্বারা ভাগ করা হয় এই ডায়াগ্রামে স্পীড এই রকম আর স্লিপ ডাইরেকশন এই দিকে হবে এখন যখন n n S হবে তখন স্লিপ 0 হবে সুতরাং এখানে স্লিপ 0 এর জন্য এবং এই দিকে n 0 হবে অর্থাৎ এখানে সেই সময় স্লিপ 1 হয় এটি এর স্টার্টিং স্ট্যান্ডস্টিল কন্ডিশন সুতরাং যখন n 0 ছিল তখন S 1 হবে সেজন্য এখানে স্লিপ বাম দিক থেকে এই দিকে গতি বৃদ্ধি পাবে অর্থাৎ n বাড়তে থাকবে তাই গতি বাড়ালে n n S এর কারণে এই অংশটির স্লিপ 0 হবে সুতরাং এটি একটি স্ট্যান্ড স্টিল কন্ডিশন যেখানে এটি এর স্লিপ হবে সুতরাং এটির স্পীড 0 হবে অর্থাৎ এটি এই সাইড ব্রেকিং মোড এবং এই সাইড মোড জেনারেট করছে এবং এই মুহুর্তে যখন স্লিপ 1 তাই আমরা যে টর্কই খুঁজে পাব এটি হল স্টার্টিং টর্ক TS এবং আরেকটি জিনিস হল যে এই স্লিপটি আসলে এখানে দেওয়া হয়েছে স্লিপের এই মান যার জন্য এই Smax টর্ক এটিকে ব্রেকডাউন টর্ক বলা হয় সুতরাং এটি হল স্লিপের মান যার জন্য টর্ক Smax হবে সুতরাং Smax T এর কারনে T এর মানের জন্য এটির Smax টর্ক তৈরি করে এবং একে ব্রেকডাউন টর্ক বলা হয় এটি আসলে ফুল লোড অপারেটিং পয়েন্ট বলা হয় সুতরাং স্লিপের লো ভ্যালুতে এই অঞ্চলটি একটি স্ট্রেট লাইন ডিজাইনের মতো খুঁজে পাবেন অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্লিপ ভ্যালুর জন্য কোথাও একটি ফুল লোড অপারেটিং পয়েন্ট থাকবে এখানে এর টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক দেখানো হয়েছে সুতরাং যখন আমি এটি দেখাচ্ছি তখন আমি মনে করি পূর্ণতার জন্য আমাকে এটি দেখাতে হবে কিন্তু আমি ব্যাখ্যা করছি না কারণ এই প্রথম বছরের স্তরে এটি দরকার নেই কিন্তু সেকেন্ড বা থার্ড ইয়ারে বিস্তারিত ভাবে সব কিছু থাকবে তাই কখনও কখনও আমরা এই Tmax কে আমরা বলি ব্রেক ডাউন কখনও কখনও আমরা এটিকে বলি TBD স্লাইড সময় পড়ুন 2208 তাই এই কারণেই কেউ কেউ এখানে লিখছেন মোটরিং মোড এবং এখানে স্লিপ 0 এর মধ্যে থাকবে অর্থাৎ এই ডায়াগ্রাম এর এখানে এটি 1 হবে সুতরাং স্লিপের এই পরিসরের জন্য সার্কিট মডেলে লোড রেজিস্ট্যান্স চিত্র 13 ইতিবাচক স্পষ্টতই একটি যান্ত্রিক পাওয়ার আউটপুট আছে যা টর্ক এর এই দিকে ঘোরে এখানে S 0 টর্কও রোটেট করে সুতরাং এই পয়েন্টে টর্ক 0 হবে কারণ এই y অক্ষের এই দিকটি টর্ক এবং এটি স্লিপের গতির দিক হয় সুতরাং যখন এই টর্ক থাকে তখন এই পয়েন্টে 0 হয় সুতরাং সেই ম্যাক্সিমাম টর্ক আছে যা ব্রেকডাউন টর্ক TBD হয় এখন ব্রেকডাউন টর্কের চেয়ে বেশি লোড হলে এখানে সেই স্লিপ Smax T রটার মোটরটি বন্ধ হয়ে যাবে সুতরাং আরেকটি জিনিস হল S এর একটি স্ট্যান্ডস্টীল কন্ডিশন থাকে যখন রটারটি স্থির থাকে সেই স্ট্যান্ডস্টীল কন্ডিশনের টর্ক স্টার্টিং টর্কের সাথে মিলে যায় TS সাধারণভাবে মোটর ডিজাইনের জন্য ডায়াগ্রামে দেখানো টর্ক এর মান ম্যাক্সিমাম ব্রেকডাউনের চেয়ে কম হয় সুতরাং সাধারণ অপারেটিং পয়েন্টটি TBD এর খুব নিচে অবস্থিত যা ফুল লোড স্লিপ এর সাধারণত 2 থেকে 8 শতাংশ হয় সুতরাং এই TBD হল ম্যাক্সিমাম টর্ক এবং টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক এর এখানে কিছুটা ফুল লোড দেওয়া হল তাই আমি এটাকে লিনিয়ার দেখিয়েছি আরেকটা জিনিস দেখুন এটা আসলে শুধুমাত্র কমপ্লিমেন্ট জেনারেটিং মোডের জন্য স্লিপ নেগেটিভ হয় সুতরাং নেগেটিভ স্লিপ বোঝায় যে রটার ns এর চেয়ে বেশি সিনক্রোনাস গতিতে চলছে তার মানে মোটর একটি জেনারেটর হিসাবে চলছে চিত্র 3 এর সার্কিট মডেলে লোড রেজিস্ট্যান্স নেগেটিভ হয় যার মানে মেশিনের টার্মিনাল গুলিতে বৈদ্যুতিক শক্তি বের করার সময় মেকানিক্যাল পাওয়ার অবশ্যই প্রবেশ করাতে হবে আমরা দ্বিতীয় বা তৃতীয় বছরের জন্য মেশিন কোর্সে এটি শিখব এখানে একের বেশি স্লিপ করলে ব্রেকিং মোড হয়ে যায় রোটেটিং ফিল্ডের বিপরীত দিকে এটি 0 এর থেকে কম হয় এবং ঋণাত্মক মানের ঘূর্ণন ক্ষেত্রের এটি বিপরীত দিকে চলছে যা 0 এর নেগেটিভ এর চেয়ে কম হয় মানে এটি বিপরীত দিকে চলছে এটি এর দিক শোষণকারী মেকানিকাল পাওয়ার হয় যা ব্রেকিং অ্যাকশনে শুধুমাত্র রটার কপারে তাপ হিসেবে ছড়িয়ে পড়ে পরবর্তীতে আমরা দেখবো কিভাবে ব্রেকডাউন টর্ক Smax খুঁজে বের করতে হয় সুতরাং 27 সমীকরণ থেকে এখানে ম্যাক্সিমাম টর্কের জন্য আমার d Td S 0 লিখেছি এবং এখানে S Smax T হবে এখন যদি d Td S 0 হয় এবং সরলীকরণ করলে S প্রকৃতপক্ষে Smax T r2 হবে এবং r থেভনিন 2 x থেভনিন x 2 2 এটি সমীকরণ 28 হবে এখন আমরা S Smax T সাবস্টিটিউট করবো অর্থাৎ T T max 3ω S হবে এখন 05 VThevenin 2r থেভিনিন root of r থেভিনিনের 2 x থেভিনিন x 2 2 এটি 29 সমীকরণ সুতরাং 29 সমীকরণে এটি লক্ষ্য করা যায় যে সর্বাধিক টর্কটি রটার রেজিস্ট্যান্স r2 এর সাথে সরাসরি সমানুপাতিক হয় সুতরাং এই সমীকরণটি 29 হবে এরপর আমরা টর্ক শুরু করবো স্টার্ট স্লিপ এর ক্ষেত্রে তাই এটি 27নং সমীকরণ হবে অর্থাৎ এখানে স্টার্টিং টর্কের জন্য S 1 হবে স্টার্টিং টর্ক এর মান রটার সার্কিটে রেজিস্ট্যান্স যোগ করলে বৃদ্ধি পাবে অর্থাৎ r2 এর মান তাই ধীরে ধীরে বাড়ানো যেতে পারে 28 সমীকরণ থেকে S এর জন্য ম্যাক্সিমাম স্টার্টিং টর্কmaximum starting torque এর জন্য Smax T 1 হয় অর্থাৎ r2 রুট ওভার r Thevenin 2 x Thevenin x 2 2 হবে সমীকরণ 28 এর এখানে S 1 নেওয়া হলে ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক অর্জন করা যেতে পারে কারণ এই ম্যাক্সিমাম এর জন্য স্লিপ এক্সপ্রেশন VThevenin 1 হবে কারণ S 1 হলে স্টার্টিং টর্ক অর্জন করা হয় অর্থাৎ r2 r থেভনিন 2 x থেভনিন x 22 হবে এবং 26 সমীকরণ থেকে তাহলে I2 হবে VThevenin ভাগ এই মানটি হবে সুতরাং শুরুতে S 1 এর জন্য স্লিপ 1 হবে সুতরাং I2 স্টার্টিং কারেন্ট শুরু হবে VThevenin আপ এর থেকে সুতরাং এটাকে আমাদের মনে রাখতে হবে সিঙ্গেল ফেজ সার্কিটের এর সমাধান এর জন্য এখন 33 নং সমীকরণের জন্য এটা স্পষ্ট যে স্টার্টিং কারেন্ট কমে যাবে সুতরাং এর পরে আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের সুবিধা গুলি নিয়ে আলোচনা করবো এখানে কম স্টার্টিং কারেন্টে উচ্চ স্টার্টিং টর্ক পাওয়া যায় সুতরাং অপারেশনাল ক্যারেক্টারিস্টিক জন্য এটি ধরে নেওয়া সুবিধাজনক যে স্টেটর ইম্পিডেন্স নগণ্য হবে অর্থাৎ r থেভিনিন 0 এবং x থেভনিন 0 হবে অর্থাৎ 13 নম্বর চিত্রটি লক্ষ্য করুণ এখানে যা ঘটবে যে VThevenin V হবে এবং এই সমীকরণ 25 টি দেখুন এখন r থেভনিন 0 এবং x থেভনিন 0 প্রতিস্থাপন করুন 32 সমীকরণে I2 Vroot ওভার r2 S2 x 2 2 হবে এটি হল সমীকরণ 34 সুতরাং r থেভনিন 0 এবং x থেভনিন 0 এবং 27 সমীকরণে VThevenin V করলে টর্ক 3ω S V 2 r2 S হবে সুতরাং এটি 35 নং সমীকরণ হবে এখন S Smax T সেক্ষেত্রে S r2 x 2 হবে যদি আমি এই অনুমানের উপর ভিত্তি করে বোঝাতে চাই যে Smax T এই এক্সপ্রেশনের ক্ষেত্রে তাহলে r থেভিনিন 0 এবং S থেভিনিন 0 লিখলে S Smax t r2 x 2 হবে সুতরাং নিউমেরিকাল সমাধানের জন্য এটি কখনও কখনও প্রয়োজন হবে অতএব স্ট্যান্ড স্টিল রটার রিঅ্যাক্টরের দ্বারা রটার রেজিস্ট্যান্স এবং ম্যাক্সিমাম টর্ক যদি সেই এক্সপ্রেশনে রাখা হয় তাহলে 3ω S 05 V 2x 2 হবে এটি 37 নং সমীকরণ হবে এবং একইভাবে প্রারম্ভিক টর্কের এক্সপ্রেশনে এই রাশিটি বসানো হয় একই জিনিস শুধুমাত্র r থেভনিন এবং x থেভনিন 0 হবে এবং VThevenin b স্টার্টিং টর্ক 3ω S থেকে v 2 r2 ভাগ এই মানটি হবে অর্থাৎ এটি 38নং সমীকরণ হয় অতএব ম্যাক্সিমাম টর্ক এর ক্ষেত্রে Smax T 1 শর্তের অধীনে অর্জিত হয় এই ক্ষেত্রে r2 x2 হবে এবং তারপর এটা S 1 অনুমান করলে r2 S2 হবে সুতরাং Tmax হবে 3ω S 05 V 2x 2 সুতরাং এই মানগুলি প্রয়োগ করলে আমরা খুব সহজেই এই এক্সপ্রেশন গুলি পেয়ে যাব সুতরাং রেট আবেশ মোটর ফুল লোড স্লিপ এর 2 S এর মান x 2 এর থেকে অনেক বেশি হবে সুতরাং এখানে x 2কে সম্পূর্ণরূপে উপেক্ষা করা যেতে পারে সুতরাং একটি সরল ভাবে বিশ্লেষণ করলে সমীকরণ 34 এর I2 এর মান S vr2 এর জন্য আমরা x2 পাবো যেহেতু আমরা r2 S এর এখানে x2 ব্যবহার করব এবং একই ভাবে সমীকরণ 35 এর উপর ভিত্তি করে আমি x2 0 লিখেছি তাহলে T 3ω S হবে অর্থাৎ এর মান আমরা S v 2r2 পাবো অর্থাৎ এটি সমীকরণ 41 সুতরাং যখন স্লিপ খুব ছোট হয় তখন টর্ক স্লিপের সম্পর্ক লিনিয়ার হয় সুতরাং ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট এর জন্য ইন্ডাকশন মেশিন এর পাওয়ার এর মান পরিবর্তিত হয় না আমরা এটি দেখতে পাব যে লোডের সাথে সাথে ইন্ডাকশন মোটরের গতি হ্রাস পায় ম্যাক্সিমাম মেকানিকাল পাওয়ার আউটপুট এর যে গতিতে সর্বাধিক টর্ক তৈরি হয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় চিত্র থেকে এই ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার আউটপুটের জন্য এই শর্ত সাপেক্ষ হবে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আমরা dc এবং ac সার্কিটের ক্ষেত্রে দেখেছি যে লোড রেজিস্ট্যান্স এর মান r2 1S 1 হবে অর্থাৎ এখানে r থেভিনিন r2 2 x থেভনিনিন x 22 হবে আমরা চিত্র 13 এর r2 এবং এই জিনিসগুলিতে এই সার্কিটের দিকে তাকাই যে ম্যাক্সিমাম মেকানিক্যাল পাওয়ার আউটপুটের জন্য এই লোড রেজিস্ট্যান্স এটাই হতে হবে তবে এটি ফিজিক্যালি সম্ভব নয় সুতরাং ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট তারপরে 42 সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত স্লিপের সাথে সামঞ্জস্যপূর্ণ পাওয়া যাবে যাইহোক এই অবস্থাটি খুব কম দক্ষতা এবং খুব বড় কারেন্টের সাথে মিলে যায় এবং এটি মোটরের নর্মাল অপারেটিং অঞ্চলের বাইরে থাকে সুতরাং ফিজিক্যালি এটি সম্ভব নয় অর্থাৎ এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ব্যবহার করতে হবে চিত্র 3 এ যান এবং শর্ত থেকে এটি তৈরি করতে পারেন আমরা আরও দেখেছি যে DC সার্কিটের ক্ষেত্রে এই থিওরেমটি Refer Time 3226 r লোড r থেভনিন হয় না সুতরাং এখানেও r2 যোগ করা হয়েছে x 2 এর এখানে তাই এটি একটি AC সার্কিট হয়